ফার্স্ট অর্ডার সার্কিট অবিরত সুতরাং এখন ইনিশিয়াললি এই ক্যাপাসিটরটি ধরে নেওয়া হয়েছে এটিকে চার্জ করা হয়েছিল কিছু ভোল্টেজ ধরুন v0 যে এটি সব সময় 0 ও হতে পারে কিন্তু আমরা অনুমান করি যে এই ক্যাপাসিটরটি ইনিশিয়াললি v0 এ চার্জ করা হয়েছিল সুতরাং ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ v0 অনুমান করা যাক কিন্তু স্টেপ রেসপন্স এর জন্য এটি প্রয়োজনীয় নয় যেহেতু একটি ক্যাপাসিটরের ভোল্টেজ তাৎক্ষণিকভাবে চার্জ করতে পারে না যা v0 v0 এই সার্কিটের জন্য আমি যা বোঝাতে চাই তা হল যখন সুইচটি ক্লোজ ছিল না এটি ইনিশিয়াললি ওপেন ছিল ধরুন ক্যাপাসিটরটি ভোল্টেজ v0 এ চার্জ করা হয়েছিল ধরুন এই ভোল্টেজটি যদি আমি v0 লিখি তাহলে এই সুইচ ক্লোজ হওয়ার সাথে সাথে যাকে ক্যাপাসিটর ভোল্টেজ বলা হয় তা তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না এর মানে এটি আসলে v0 হবে এটি তাত্ক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না এর আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি সুতরাং v0 হবে v0 এটি সুইচ করার ঠিক আগে এবং সুইচ করার ঠিক পরে হবে তো এবার আসি সার্কিটে সুতরাং এটি দেওয়া হয়েছে v0 v0 স্যুইচ করার ঠিক আগে এবং সুইচ করার পরে সেই ভোল্টেজ ক্যাপাসিটরের ভোল্টেজ তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে না পারে তাই এটি হল ইকুয়েশন 44 যেখানে v0 স্যুইচ করার ঠিক আগে ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ এবং স্যুইচ করার ঠিক পরে ক্যাপাসিটর জুড়ে v0 ভোল্টেজ এখন KVL প্রয়োগ করে আমাকে বলা হয়েছে এটি v Vs utR c dvdt এটি আমি ইতিমধ্যেই বলেছি এবং 0 এর চেয়ে বেশি t এর জন্য এটি হল 1 সুতরাং এটি মূলত v VsR c dvdt 0 হবে আসলে সার্কিটটি এরকম ছিল এখন আমি এটি এখানে আঁকছি এই Vs ut এটি ছিল R এবং এই দিকে এটি ছিল ক্যাপাসিটর এবং এই ভোল্টেজটি ছিল v সুতরাং কিছু পয়েন্ট যদি বর্তমান দিকটি এভাবে নেওয়া হয় এই i t এভাবে নেওয়া হয়েছিল এবং এটি i R v - v যে Vs ut V দ্বারা ডিভাইড সুতরাং সার্কিটটি এক্সসাইট করার দুটি উপায় রয়েছে সার্কিটকে এক্সসাইট করার প্রথম উপায় হল স্টোরেজ এলিমেন্ট এর ইনিশিয়াল কন্ডিশন যা সোর্স ফ্রি সার্কিট এই সার্কিটকে সোর্স ফ্রি সার্কিট বলা হয় সেই ক্ষেত্রে অনুমান করুন যে এনার্জিটি ইনিশিয়ালী সেই সার্কিট এলিমেন্টে করে তাতে স্টোর হয় সুতরাং এই স্টোরড এনার্জি সার্কিটে কারেন্ট প্রবাহিত করে এবং ধীরে ধীরে রেজিস্টর এর মধ্যে ছড়িয়ে পড়ে সুতরাং সোর্স ফ্রি সার্কিটগুলি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে ফ্রি তবে তাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে সুতরাং আমি বলতে চাই যে কোন ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না তবে তাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে ফার্স্ট অর্ডার সার্কিট এক্সসাইট করার দ্বিতীয় উপায় হল ইন্ডিপেন্ডেন্ট সোর্স তাই এই অধ্যায়ে বা এই টপিক এ ডিসি ইন্ডিপেন্ডেন্ট সোর্স বিবেচনা করলে প্রথমেই সোর্স ফ্রি সার্কিট দেখতে পাবেন সুতরাং যখনই এখানে সোর্স ফ্রি সার্কিট দেখব না তখন আমি নিউমারিকেল 1 বা 2 কেস সল্ভ করব সুতরাং যখন একটি RC সার্কিটের dc সোর্স হঠাৎ ডিসকানেক্টেড হয় তখন একটি সোর্স ফ্রি RC সার্কিট ঘটে সুতরাং ক্যাপাসিটরে ইতিমধ্যে স্টোরড এনার্জি ধীরে ধীরে রেজিস্টর এর মধ্যে ছড়িয়ে পড়ে তাই তার মানে চিত্র 1 ধরুন এটি একটি রেজিস্টর এবং একটি ইনিশিয়াল এনার্জি r চার্জ যুক্ত ক্যাপাসিটরের একটি সিরিজ কম্বিনেশন দেখায় সুতরাং প্রধান উদ্দেশ্য হল সার্কিট রেসপন্স পরীক্ষা করা সুতরাং এই ক্ষেত্রে এই ক্যাপাসিটরটি ইনিশিয়ালী চার্জ করা হয়েছিল এবং একটি রেজিস্টর রয়েছে যদিও iC এবং iR এটি একটি সাধারণ সার্কিট কিন্তু এই মুহুর্তে KCL প্রয়োগ করলে আমি যদি এইভাবে নিই যে iC এবং iR এভাবে যাচ্ছে উভয়ই চলে যাচ্ছে সুতরাং 0 এর সমান iC iR ইতিমধ্যেই একই সার্কিট এবং এই দিকটি হল r ভোল্টেজ v হল সেই ভোল্টেজ যা ক্যাপাসিটর বা রেজিস্টর জুড়ে ছিল সুতরাং এটি একটি সোর্স ফ্রি সার্কিট সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই ধরে নিচ্ছি যে এই ক্যাপাসিটরটি ইনিশিয়ালী চার্জ করা হয়েছিল এবং এই সময়ে KVL প্রয়োগ করা হলে এটি হবে iC iR 0 তাই এটি একটি সোর্স ফ্রি সার্কিট এখন তাই ধরে নিন যে ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজটি vt যেহেতু ক্যাপাসিটরটি ইনিশিয়ালী চার্জ করা হয় সেই টাইম t 0 ইনিশিয়াল ভোল্টেজ v0 v1 সুতরাং এই ক্ষেত্রে t 0 ধরে নিচ্ছি যেটি v0 r ক্যাপিটাল V সাফিক্স 0 হল ইনিশিয়াল ভোল্টেজ এখন ক্যাপাসিটরের মধ্যে স্টোরড এনার্জি যা w c 0 হাফ C v0 2 আছে সুতরাং এই ক্ষেত্রে ক্যাপাসিটরের স্টোরড এনার্জি হল এই w c 0 হাফ C V0 2 সুতরাং নোড এ KCL প্রয়োগ করে iC iR 0 আমি ঠিক বলেছি সুতরাং ডেফিনেশন জানুন যে iC C dv dt এবং একই সময়ে iR vR যদি আপনি এই সার্কিটে আসেন যে r এই ভোল্টেজটি আমি বলেছিলাম এই ভোল্টেজটি r v সুতরাং iR vR একই ভোল্টেজ যা একটি রেজিস্টর জুড়ে ক্যাপাসিটর ছিল সুতরাং v iR তাই iR r iR তাই iR vR একইভাবে এখানেও r iC C dv dt এই v একই ক্যাপাসিটরের পাশাপাশি রেজিস্টর জুড়ে রয়েছে সুতরাং এই ক্ষেত্রে r হল C dv dt vR 0 কারণ iR vR 0 বা dv dt vRC 0 সুতরাং এটি একটি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু শুধুমাত্র v এর প্রথম ডেরিভেটিভ জড়িত সুতরাং ইকুয়েশন 4 লেখা যাবে dvv 1RC dt সুতরাং এটি লিখতে পারে যে dvv 1RC dt এটি ইকুয়েশন 5 উভয় পক্ষকে ইন্টিগ্রেট করলে এই দিকটি tRC কিছু কনস্ট্যান্ট l একটি RC1 C2 এর পরিবর্তে সরাসরি নিয়েছে সিম্প্লিসিটি এর জন্য তাই এটি হল ইকুয়েশন 6 এখন A হল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এইভাবে A tRC সুতরাং এই দিকটিকে VA tRC লেখা যেতে পারে এটি হল ইকুয়েশন 7 সুতরাং vt A r e এর পাওয়ার tRC সুতরাং এখানে এটি বেস e এর লগ সুতরাং vA e এর পাওয়ার tRC বা v A e এর পাওয়ার tRC হিসাবে e t এর একটি ফাংশন তাই আমি dt লিখছি তাই আমি vt A e এর পাওয়ার tRC লিখছি এখন ইনিশিয়াল কন্ডিশন থেকে যখন টাইম t 0 vt v0 তাই t 0 এ লিখলে এটি 1 হয়ে যাবে এবং এটি A এর সমান v0 হবে সুতরাং এটি A v0 সুতরাং এটি হল ইকুয়েশন 9 vt v0 e এর পাওয়ার tRC এটি হল ইকুয়েশন 10 ইকুয়েশন 10 দেখায় যে RC সার্কিটের ভোল্টেজ রেসপন্স একটি r যা ইনিশিয়াল ভোল্টেজের একটি এক্সপোনেনশিয়াল ডিকে এবং এটিকে সার্কিটের ন্যাচারাল রেসপন্স বলা হয় কারণ এটিকে e tRC দেওয়া হয় সুতরাং স্বাভাবিকভাবেই এটি ইনিশিয়াল রেসপন্স এক্সপোনেনশিয়াল ডিকে এবং এটিকে সার্কিটের ন্যাচারাল রেসপন্স বলা হয় কারণ এই রেসপন্সটি স্টোরড ইনিশিয়াল এনার্জি এবং সার্কিটের ফিজিক্যাল কেরেক্টারিস্টিক্স এর কারণে হয় এবং এক্সটার্নাল ভোল্টেজ বা কারেন্ট সোর্স এর কারণে নয় সুতরাং এখন যদি প্লট করে যে V v0 e t এর পাওয়ার t অর্থাৎ r হল v r v0 e এর পাওয়ার tRC যদি τ RC নেন তাহলে v v0 e এর পাওয়ার tτ τ RC τ বলা হয় এবং r কনস্ট্যান্ট দেখতে পাবে সুতরাং এই কারণেই এই প্লটটি v0 e tT তো এটা RC সার্কিটের ভোল্টেজ রেসপন্স যখন t τ তখন v হবে v0 e এর পাওয়ার ττ যেটি v0 e এর পাওয়ার 1 যা 0368 v0 হবে সেটি এখানে লেখা আছে সুতরাং যখন t τ হবে তখন এটি 0368 v0 এখন আমি কিছু ব্যাখ্যায় আসব t 0 এ সঠিক ইনিশিয়াল কন্ডিশন v0 r আছে যাকে r v v0 বলে সুতরাং টাইম t বাড়ার সাথে সাথে ভোল্টেজ 0 এর দিকে ডিক্রিস হয় ইকুয়েশন 10 কে vt v0 e হিসাবে এক্সপ্রেস করা যেতে পারে সুতরাং t τ vτ v0 e এর পাওয়ার 1 যা আমি বলেছি 0368 v0 হবে তার মানে এটি 0368 v0 সুতরাং এর মানে ইকুয়েশন 13 বলতে পারে যে একটি সার্কিটের টাইম কনস্ট্যান্ট হল ডিকে রেসপন্স এর জন্য প্রয়োজনীয় সময় তার ইনিশিয়াল ভ্যালু এর 368 শতাংশ এটি 0368 তার মানে যদি একটি শতাংশে নেওয়া হয় যা ইনিশিয়াল ভ্যালু এর 368 শতাংশ হয় আমরা বলতে পারি যে সার্কিটের টাইম কনস্ট্যান্ট হল তার ইনিশিয়াল ভ্যালু এর 368 শতাংশ ডিকে এর রেসপন্স এর জন্য প্রয়োজনীয় সময় এখন আমি একটি টেবিল তৈরি করেছি টেবিল 1 সেখানে vtv0 এর ভ্যালু দেখায় r টেবিল 1 থেকে দেখা যাচ্ছে যে ভোল্টেজ vt 5 τ এর পরে v0 এর 1 শতাংশের কম আমি বলতে চাচ্ছি যে এটি এনার্জিতে v vt v0 e t τ হচ্ছে 03678 তখন এটি 2 τ 01353 হচ্ছে এবং তাই যখন 5 τ পর্যন্ত এটি 00067 হচ্ছে এটি 1 শতাংশের চেয়ে কম আসছে তাই যখন t 5 τ তখন এটি 1 শতাংশের কম হয় তাই এখানে 5 বার কনস্ট্যান্ট এর পরে ক্যাপাসিটর সম্পূর্ণরূপে ডিসচার্জ বা সম্পূর্ণভাবে চার্জ হলে অনুমান করার প্রথা অন্য কথায় সার্কিটকে তার স্টাডি স্টেট এ পৌঁছতে t 5 τ লাগে যখন সময়ের সাথে কোনো পরিবর্তন না ঘটে তখন r লাগে না তার মানে এই গ্রাফ এর জন্য যদি এটি τ পর্যন্ত যায় 2 τ থেকে 3 τ পর্যন্ত সুতরাং টাইম t 5 τ এর পরে প্রায় কোনও পরিবর্তন পাওয়া যাবে না ঠিক এটি প্রায় এই স্টাডি স্টেট সুতরাং টাইম কনস্ট্যান্ট কে অন্য দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে t 0 এ ইকুয়েশন 12 এর vt এর ডেরিভেটিভ ইভ্যালুয়েশন করা হচ্ছে সুতরাং যদি এই ইকুয়েশন 12 এ আস হয় তবে এটি হল vt v0 e এর পাওয়ার tτ এই ডেরিভেটিভ নিন সুতরাং vv0 এর d dt 0 এ নেওয়া হলে এটি হয়ে যায় 1τ e থেকে পাওয়ার tτ এবং t 0 এটি হয়ে যায় 1τ তাই এটি ইকুয়েশন 14 এখন ইকুয়েশন 14 থেকে বলা যেতে পারে যে টাইম কনস্ট্যান্ট হল ডিকে এর ইনিশিয়াল রেট বা vv0 এর ডিকে হতে যে সময় লাগে তা একতা থেকে 0 এ ডিকে করার একটি কনস্ট্যান্ট রেট ধরে নিয়ে এই ইনিশিয়াল স্লোপটি t 0 একটি অসিলোস্কোপ এর দিকে প্রদর্শিত রেসপন্স কার্ভ থেকে τ গ্রাফিক ভাবে নির্ধারণ করতে ল্যাবরেটরি তে কনস্ট্যান্ট টাইম ব্যবহার করা হয় সুতরাং রেসপন্স কার্ভ থেকে τ নির্ণয় করার জন্য t 0 এ কার্ভ এর ট্যানজেন্টtangent আঁকুন যে ট্যানজেন্ট t τ এ টাইম এক্সিস এর সাথে মিলিত হয় তার মানে যে t 0 এ t 0 একটি ট্যানজেন্ট আঁকলে এটি এখানে τ এ মিলিত হবে এবং এই ট্যানজেন্টটি t 0 এ রয়েছে কোথাও কোথাও থেকে ট্যানজেন্টটি আঁকুন এবং এটি τ এ মিলিত হবে সুতরাং এটি রেসপন্স কার্ভ থেকে টাইম কনস্ট্যান্ট τ নির্ণয় করা হয় এইভাবে ল্যাবরেটরি তে r টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করতে পারে যেখান থেকে সেই গ্রাফ পাওয়া যায় এবং তারপর 2 τ 3 τ থেকে 5 τ পর্যন্ত এটি সঠিক দেখানো হয়েছে সুতরাং এটি ইকুয়েশন 11 থেকে লক্ষ্য করা যেতে পারে এটি τ RC ধরে রাখুন সুতরাং ইকুয়েশন 11 থেকে এটি লক্ষ্য করা যায় যে টাইম যত কম কনস্ট্যান্ট তত দ্রুত রেসপন্স চিত্র 4 এ দেখানো হয়েছে আমি বলতে চাইছি যদি τ 2 রেসপন্স ধীর হয় যখন τ 1 τ 2 এর চেয়ে অনেক দ্রুত যদি τ আরও কমে রেসপন্স আরও দ্রুত হয়ে যাবে সুতরাং এই দিকটি vv0 e এনার্জিতে নেওয়া হয় tτ রেশিওটি y এক্সিস এ নেওয়া হয় সুতরাং এটি কনস্ট্যান্ট τ সময়ের বিভিন্ন ভ্যালু এর জন্য রেসপন্স কার্ভ টাইম কনস্ট্যান্ট ছোট বা বড় যাই হোক না কেন সার্কিটটি t 5 τ এ স্টিডি অবস্থায় পৌঁছায় কারণ এটি 1 শতাংশের কম সুতরাং সার্কিটটি t 5 τ এ স্টেডি অবস্থায় পৌঁছেছে অতএব কারেন্ট iR t কে এক্সপ্রেস করা যেতে পারে iR t vtR হিসেবে সুতরাং এটি এনার্জিতে v0R e হবে tτ এটি কারেন্ট iR রেজিস্টর এ ডিসিপ্যাটেড পাওয়ার হলvt vt iR সুতরাং এনার্জি এবসর্বড এর টাইম t যা w R t 0 থেকে tpt dt এখানে p একটি ফাংশন t 0 থেকে t এটি হল ইকুয়েশন 16 v0 2R e এর পাওয়ার 2 tτ dt সুতরাং ক্যাপাসিটরে স্টোরড ইনিশিয়াল এনার্জি শেষ পর্যন্ত রেজিস্টর এর মধ্যে ডিসিপেট হয়ে পড়ে সুতরাং যদি r t ইনফিনিটি এর দিকে ঝোঁক থাকে তাহলে এটি কেবল হাফ C v0 2 হয়ে যাচ্ছে কারণ এই টার্মটি সেখানে থাকবে না এবং শুরুতে w C0 এ স্টোর করা হবে সুতরাং ক্যাপাসিটরে স্টোরড ইনিশিয়াল এনার্জি অবশেষে রেজিস্টর এর মধ্যে ডিসিপেট হয়ে পড়ে তাই আমি এখন কিছু উদাহরণ দেব সুতরাং আশা করি এই সোর্স ফ্রি RC সার্কিটটি বোধগম্য হবে সুতরাং এখানে r একটি সাধারণ সার্কিট একটি প্যারালাল সিরিজ সার্কিট সুতরাং 5 Ω রেজিস্টর আছে 01 ফ্যারাড ক্যাপাসিটর আছে ভোল্টেজ জুড়ে v c রয়েছে এই 5 Ω রেজিস্টর এবং এটি 55 এবং 15 উভয়ই সিরিজে রয়েছে এবং আলাদাভাবে নেওয়া হয়েছে এবং ix এর মাধ্যমে কারেন্ট রয়েছে এবং একটি 15 Ω রেজিস্টর vx জুড়ে ভোল্টেজের জন্য r ক্যাপাসিটরের ভোল্টেজের ইনিশিয়াল ভ্যালু খুঁজে বের করতে হবে যেটি r 10 ভোল্ট vc 0 দেওয়া হয়েছে vc নির্ধারণ করতে হবে যে এটি r তারপর vx এবং t 0 এর জন্য ix এগুলো করতে হবে তাই এটা ঠিক খুঁজে বের করুন এখন প্রথমে ক্যাপাসিটর টার্মিনাল জুড়ে ইকুইভ্যালেন্ট বা থেভেনিন রেজিস্ট্যান্স পান সুতরাং এই ক্ষেত্রে যদি আপনি এই 2টি টার্মিনাল জুড়ে r খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে এই 5 Ω এবং 15 Ω তাই 20 Ω হলেও থেভেনিন রেজিস্ট্যান্স কী হবে সুতরাং এখানে উভয়ই সিরিজে রয়েছে সুতরাং এটি 20 Ω তার মানে এটি 5 Ω এবং এই 2টি প্যারালাল সুতরাং এটি 5 205 20 হবে সুতরাং এটি 100254 Ω হবে সুতরাং যদি Req R থেভেনিন খুঁজে বের করা হয় তবে এটি হল 5 5 15 5 এবং 5 5 15 এটি একই জিনিস r যাকে 4 Ω বলে অতএব একটি সমান ইকুইভ্যালেন্স সার্কিট এই ক্যাপাসিটর হবে এটি একটি সোর্স ফ্রি সার্কিট এবং এটি 01 ফ্যারাড এবং এই R এটি হল Req 4 মনে রাখবেন এই ধরনের জিনিসের জন্য R থেভেনিনকে প্রথম ইকুইভ্যালেন্ট করতে হবে আসুন দেখি কিভাবে জিনিসগুলি ঘটে এবং এই ভোল্টেজটি হল v তার মানে 01 ফ্যারাড ক্যাপাসিটর জুড়ে এটি R সুতরাং টাইম কনস্ট্যান্ট হল τ RC সুতরাং এটি এখানে Req c সুতরাং Req হল 4 C 01 সুতরাং 04 সেকেন্ড এবং v v0 e এর পাওয়ার tτ কিন্তু v0 দেওয়া হয় 10 ভোল্ট সুতরাং v0 v c 0 10 ভোল্ট এটি দেওয়া হয়েছে এবং τ 04 সেকেন্ড তাই v c v 10 e পাওয়ার t04 সুতরাং 10 e পাওয়ার 25 t ভোল্ট এই সহজ জিনিসটি পূর্বে ডেভেলোপড r সোর্সগুলি থেকে কেবল ডাটা রাখছি সুতরাং চিত্র 65 থেকে vx পেতে ভোল্টেজ ডিভিশনটি ব্যবহার করুন এখন আপনি যদি এই চিত্রে আসেন প্রথমে ধরুন যদি এই ভোল্টেজ v হয় ধরুন এই ভোল্টেজ যদি v হয় তাহলে ভোল্টেজ ডিভিশন vx সুতরাং ভোল্টেজ ডিভিশন 5 Ω এবং 15 Ω সিরিজে রয়েছে তাই এটি 1515 5 v হবে যা r vx হবে এই ভোল্টেজটি v সুতরাং এটি 1515 5 হবে কারণ এটি 15 এই ভোল্টেজ v যে ভোল্টেজ ডিভিশন সুতরাং আমি এখানে এটি করেছি vx 1515 সুতরাং এটি 75 e 25 t ভোল্ট এবং ix vx15 কারণ এটি 15 Ω রেজিস্ট্যান্স জুড়ে ভোল্টেজটি vx সুতরাং স্বাভাবিকভাবেই আমি ix vx15 নিতে পারি সুতরাং ix vx15 সুতরাং এটি হবে 75 e থেকে পাওয়ার 25 t15 05 e থেকে পাওয়ার 25 t অ্যাম্পিয়ার এটি r ix সুতরাং চিত্র 7 এ দেখানো সার্কিটের ক্যাপাসিটর C1 এবং C2 এর ইনিশিয়াল ভোল্টেজ ইস্টাব্লিশ হয়েছে সোর্স গুলি দেখানো হয়নি তবে ইনিশিয়াল কন্ডিশনগুলি ইস্টাব্লিশ হয়েছে সুইচটি t 0 এ বন্ধ হয়ে গেছে তাই v1 থেকে v2 তারপর vt এবং i t এর জন্য t 0 নির্ধারণ করুন পরবর্তীতে ক্যাপাসিটার C1 এবং C2 এর স্টোরড ইনিশিয়াল এনার্জি গণনা করুন এর পরে হল ক্যাপাসিটর এবং t এ স্টোরড এনার্জি কতটা ইনফিনিটি এর দিকে ঝোঁক তা নির্ধারণ করা এবং যাতে স্টোরড এনার্জি সেই 250 কিলো রেজিস্টর এ ডেলিভার করা হয় b এবং c এ প্রাপ্ত রেজাল্ট এর মধ্যে পার্থক্য এখানে প্রথমে এই সার্কিটটি দেওয়া হয়েছে এবং পোলারিটি এর দিকে তাকান সুতরাং এটি হল ক্যাপাসিটর RC1 এটি 5 মাইক্রোফ্যারাড এটি ক্যাপাসিটর RC2 এটি 20 মাইক্রোফ্যারাড এবং এটি হল v1 t v2 t সুতরাং v1 t মানে C1 জুড়ে v2 t মানে C2 জুড়ে এবং এটি হল 250 কিলো Ω রেজিস্টর এবং ভোল্টেজ জুড়ে vt এবং এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং সুইচটি এমন ছিল যে ক্যাপাসিটর চার্জ করা হয়েছিল সুইচটি খোলা ছিল এখন সুইচটি বন্ধ t 0 সুতরাং এখানে পোলারিটি এখানে দেওয়া হয়েছে এটি হল কিন্তু এখানে এটি এই হল এই সমস্যাটির কৌশল সুতরাং এখন প্রশ্ন হল একটি ইনিশিয়াল ভোল্টেজ যা 4 ভোল্ট দেওয়া হয়েছে এবং এখানে এটি 24 ভোল্ট কিন্তু পোলারিটি দেখুন এবং সেই অনুযায়ী সেই ইনিশিয়াল ভোল্টেজকে কী বলবেন তার চিহ্ন বেছে নিতে হবে এবং তাই এই পোলারিটি চিহ্নিত করা হয় সুতরাং এই চিত্রটি আসলে এই 2টি ক্যাপাসিটর 5 মাইক্রোফ্যারাড এবং 20 মাইক্রো C1 এবং C2 সিরিজে রয়েছে তাই এটি প্যারালাল রেজিস্টর এর ইকুইভ্যালেন্ট সুতরাং তাই এখানে এটি Ce q 1C1 1C2 এর পাওয়ার 1 সুতরাং 15 120 এটি 4 মাইক্রোফ্যারাড হয়ে যায় যা c ইকুইভ্যালেন্ট এবং দেওয়া v C1 0 ঠিক আমি লিখছি যে 4 ভোল্ট এবং v C2 0 24 ভোল্ট সুতরাং এটি ইনিশিয়াল কন্ডিশন তাই v c eq হবে v C2 0 v C1 0 অর্থাৎ 20 ভোল্ট কারণ এই ক্যাপাসিটর মূল সিরিজ কানেক্টেড ক্যাপাসিটরের টার্মিনাল বিহেভিয়ার এর পূর্বাভাস দেয় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরে স্টোরড এনার্জি হল 250 কিলো Ω রেজিস্টর কে ডেলিভার করা এনার্জি আপনি যদি এই সমস্ত বুঝতে পারেন তবে এই ধরণের সমস্যা সমাধানে আপনার কোনও অসুবিধা হবে না